উৎপাদন ব্যবস্থা প্রযুক্তি - II Manufacturing System Technology - II অধ্যাপক শান্তনু ভট্টাচার্য Prof Shantanu Bhattacharya মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বা ডিজাইন প্রোগ্রাম বিভাগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর Indian Institute of Technology Kanpur বক্তৃতা 18 Module - 18 স্লাইড সময় পড়ুন 0027 হ্যালো এই উত্পাদন সিস্টেম প্রযুক্তির অংশ 2 মডিউল 17 এবং 18 এ আপনাকে স্বাগতম সুতরাং আপনার দুটি নিয়ন্ত্রণ কেস কন্ট্রোল চার্টে রেকর্ড করা আছে সুতরাং আমরা এখন এই চার্টগুলি প্লট করা শুরু করি আপনি দেখতে পান যে X লাইন চারপাশে পড়ছে যেটা উদাহরণস্বরূপ আমি আগে বুঝিয়েছি এর গড় ছিল 08758 সুতরাং এভাবে X কে রেকর্ড করা হয়েছে এবং আপনার কাছে UCL আছে যেটি XA2R ভিত্তিক যেখানে A2 উদাহরণস্বরূপ 1 হিসাবে গণ্য করা হয়েছে 5 এর উপ গ্রুপের আকারের জন্য এবং একইভাবে LC X কে রেকর্ড করা যেতে পারে X A2R এর ভিত্তিতে আমি মনে করি রেকর্ডিং করার সময় আমি এটি বর্ণনা করেছি সুতরাং আপনার পূর্ববর্তী ফর্মটিতে পর্যবেক্ষণের রেকর্ডিং রয়েছে সুতরাং LCL এবং UCL X চার্ট এর জন্য নির্মিত এবং একইভাবে যদি আমরা এই বিশেষ অংশটি দেখি তবে আপনি UCL এবং LCL দেখতে পাবেন সুতরাং LCL এর অস্তিত্ব নেই কারণ সাবগ্রুপ সাইজ 6 এর থেকে কম তাহলে D3 এর মান শূন্য হয় এবং D4 মূলত এই ক্ষেত্রে পরিসীমা যার মান 211 আমি মনে করি আমি এটি প্রস্তাব করেছি এবং এটি এই নির্দিষ্ট মডিউলটি শেষ করার পরে আমি আপনার সাথে ভাগ করব কোন চার্ট টেবিলটি থেকে সরাসরি আসতে পারে তবে অতএব আপনি আসলে এখানে R এবং UCL গণনা করতে পারেন এখন আপনাকে যা করতে হবে তা হল প্রকৃতপক্ষে স্বতন্ত্রভাবে রেকর্ড করা যা আপনি জানেন যে এই মানগুলি খোলার জন্য বিভিন্ন X মান রয়েছে এই নিয়ন্ত্রণটি ছাড়িয়ে যাওয়ার মুহুর্তে আপনি দেখতে পাবেন যে কোনও নির্দিষ্ট মান এই নির্দিষ্ট UCL or LCL থেকে চলে যাচ্ছে সুতরাং প্রক্রিয়াটি কীভাবে ঘটছে এবং কীভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় তার সত্যিকারের সময়কালীন ইঙ্গিত রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ এটি পরবর্তী ক্ষেত্রে আপনি কি জানেন যখন আমরা 2nd কন্ট্রোল চার্টের কম ডিগ্রি নিয়ে এবং সংশোধন ফ্যাক্টরের পরেও বলতে পারি যেগুলি সংযুক্ত করা হয়েছে কারণ আগে নমুনাগুলি ছিল সমস্ত উত্তপ্ত এবং মাত্রা হিটিংয়ের কারণে সামান্য পরিবর্তিত হয় সুতরাং কিছু ভিন্নতা রয়েছে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কেস এক থেকে কেস টু পর্যন্ত জানেন এবং সুতরাং একইভাবে আবারও রেঞ্জের চার্টটি তাদের ইউসিএল বা এলসিএল এবং তাদের গড়ের দিক থেকে কতটা দূরে তার উপায়ের ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিবর্তনশীল এবং সম্ভবত একটি শক্ত নিয়ন্ত্রণ বা আরও ভাল নিয়ন্ত্রণ এটি সম্ভবত আপনি এখানে দ্বিতীয় ক্ষেত্রে জানেন প্রতিফলিত হতে পারে কারণ এটি প্রশ্নে মিলিং প্রস্থ স্লট প্রস্থের শীতল রেকর্ডিংয়ের ফ্যাক্টরটির জন্য উপযুক্ত সুতরাং আমি মনে করি এটি কন্ট্রোল চার্টটি কীভাবে প্লট করা যায় সে সম্পর্কে একটি ধারণা দেওয়া স্লাইড সময় পড়ুন 0305 এখন অন্যান্য ইস্যুগুলি কয়েকটি প্রাথমিক উপসংহার সম্পর্কে যা আপনি এই চার্টগুলি থেকে আঁকতে পারেন সুতরাং প্রথম অঙ্কন যা আপনি আঁকতে পারেন তা হয় প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে রয়েছে বা নিয়ন্ত্রণের বাইরে সুতরাং আপনার হয় হয় একটি সূচক নিয়ন্ত্রণ প্রক্রিয়া বা প্রক্রিয়াটিতে নিয়ন্ত্রণের অভাব রয়েছে সুতরাং নিয়ন্ত্রণের অভাব অবশ্যই স্পষ্টভাবে পয়েন্ট দ্বারা নিয়ন্ত্রণ চার্টের উভয় পক্ষের নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে যায় এবং যখন পয়েন্টগুলি নিয়ন্ত্রণের সীমার বাইরে চলে যায় তখন আমরা প্রসেসকে নিয়ন্ত্রণের বাইরে রেখে বলি এটির সমতুল্য যে পরিবর্তনের কার্যকরী কারণ উপস্থিত রয়েছে এবং এটি একটি স্থির কারণ সিস্টেম নয় বিপরীতে যদি পয়েন্টগুলির কোনওটিই নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে না যায় তবে কোনও কার্যনির্বাহী কারণ উপস্থিত না থাকায় খুব ভাল ব্যাখ্যা এছাড়াও আপনি জানেন যে কন্ট্রোল চার্ট যে কোনও প্রক্রিয়া নিয়ন্ত্রণে রয়েছে তার প্রমাণ সহ আপনি নিয়ন্ত্রণের সমস্ত প্রক্রিয়াটির জন্য ব্যাখ্যা করতে পারেন আমরা এমনভাবে বিচার করতে পারি যে পণ্যটির উত্পাদন অনুমোদনের জন্য প্রয়োজনীয় কী প্রয়োজন যার অর্থ স্পেসিফিকেশনগুলির জন্য মানযুক্ত বৈশিষ্ট্যযুক্ত চার্টেড সুতরাং আপনি এই স্পেসিফিকেশন এবং প্রক্রিয়া নিয়ন্ত্রণের মধ্যে তুলনা বিশ্লেষণে একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া ভিত্তিক করতে পারেন যাতে আপনি নির্ধারণ করতে পারেন যে আপনার প্রক্রিয়া এই স্পেসিফিকেশন উৎপাদন করতে সক্ষম কিনা সুতরাং কন্ট্রোল চার্টটি আপনাকে প্রক্রিয়াটির হতাশায় প্রক্রিয়াটির কেন্দ্রিককরণ সম্পর্কিত ডেটা দেবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটি 2σ বা 3σ দ্বারা শেষ হয়েছে কিনা সেই সমস্ত বিভিন্ন ইস্যুতে প্রদত্ত স্পেসিফিকেশন সীমাটি প্রান্তিককরণ করতে হভে এবং কন্ট্রোল চার্ট প্লটিং দ্বারা ঘটবে এমন প্রক্রিয়া সীমা স্বতন্ত্র সঙ্গে ডিজাইন করতে হবে স্লাইড সময় পড়ুন 0441 সুতরাং উদাহরণস্বরূপ এটি সম্ভাব্য সম্পর্কের এক ধরণের যা প্রক্রিয়াটির উপরের এবং নিম্ন স্পেসিফিকেশন সীমা নিয়ন্ত্রণের ধরণের মধ্যে উপস্থিত থাকবে তারা এখানে পাঁচটি পৃথক প্রক্রিয়া দেখিয়েছে উদাহরণস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন এটি বি সি ডি ই a b c d e এবং এটি বিভিন্ন প্রক্রিয়া এবং আমি কিছু ক্ষেত্রে এটি একটি পদ্ধতিতে চলেছি যা একটি পদ্ধতিতে স্থাপন করা হয়েছে সুতরাং এটির অংশটি নকশা বিবরণ হিসাবে দেওয়া উপরের স্পেসিফিকেশন সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং তাই আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে যে কারণে এটি কিছুটা প্রত্যাখ্যানও হতে পারে যাইহোক এই প্রক্রিয়াটিতে যা ভাল তা হল বিচ্ছুরণ এবং গড়টি পদ্ধতিতে স্থাপন করা হয়েছে যাতে তারা হল উপরের এবং নীচের স্পেসিফিকেশন সীমাগুলির মধ্যে বেশিরভাগ প্রক্রিয়া নিয়ন্ত্রণের সাথে থাকতে পারে ঠিক কারণ এটি আপনি সামগ্রিকভাবে দেখতে পারবেন প্রক্রিয়াটি ছড়িয়ে দেওয়ার ধরণটি যদি গড় কাজটি নির্দিষ্টকরণের চারপাশে কেন্দ্রীয় হয় তবে এর অর্থ প্রায় 100 গ্রহণযোগ্যতা ঘটবে কারণ সেখানে খুব কমই মান রয়েছে যা উপরের এবং নীচের স্পেসিফিকেশনের সীমা ছাড়িয়ে যায় উদাহরণস্বরূপ এখানে দ্বিতীয় ক্ষেত্রে এটি কেস টু আপনি এটি খুঁজে পেতে পারেন না যে আপনি এটির খুব ভাল ভারসাম্যপূর্ণ প্রক্রিয়াটি সন্ধান করেছেন যেখানে আপনি যদি নির্দিষ্টকরণের এই কেন্দ্রে থাকেন তবে একমাত্র কেস যেখানে 100 গ্রহণযোগ্যতা থাকবে এবং প্রকৃতপক্ষে এই প্রক্রিয়াটি আরও একধাপ এগিয়ে যেখানে এমনকি যদি বলা হয় কোনও কেন্দ্রীকরণ সেখানেও সবসময় প্রত্যাখ্যান হওয়ার প্রবণতা থাকে সুতরাং নকশার স্পেসিফিকেশনগুলির মধ্যে এই ধরণের স্পেসিফিকেশনের সীমাবদ্ধতার পাশাপাশি প্রক্রিয়া নিয়ন্ত্রণ যা এখানে চিত্রিত করা হয়েছে এর মধ্যে এই জাতীয় সংযোগ আপনাকে সত্যই কোনও মেশিনের প্রক্রিয়া ক্ষমতা সম্পর্কে বিশ্লেষণ করতে সক্ষম করবে সুতরাং যদি প্রক্রিয়াটি স্পেসিফিকেশন উৎপাদন করতে সত্যিই সক্ষম হয় তবে সাধারণত আপনার জানা অবস্থায় এক ধরণের শর্ত থাকে এবং কেস দুই এবং কেস তিনটি সত্যই উদ্ভূত হয় না এবং যদি আপনার ক্ষেত্রে কেস দুই এবং কেস তিন থাকে তবে আপনি হয় এই স্পেসিফিকেশন সীমাটি সংশোধন করার বিষয়টি বিবেচনা করেছেন যা সত্যই ডিজাইনগুলির পরিবর্তনের সাথে সম্পর্কিত বা বিকল্পভাবে আমরা আপনার যন্ত্রপাতি সক্ষম করার জন্য কিছু করেছি যাতে আপনার প্রক্রিয়া নিয়ন্ত্রণ আরও শক্ত হয়ে উঠতে পারে এবং এটি স্প্রেডের গড়ের চেয়ে কম হতে পারে সুতরাং এগুলি এমন কিছু ব্যাখ্যা যা আপনার দ্বারা করা সমস্ত কন্ট্রোল চার্ট পরীক্ষাগুলি থেকে সত্যই পেতে পারে আরও কিছু ব্যাখ্যা রয়েছে যা বিশদ কন্ট্রোল চার্টগুলিতে যাবার আগে আমরা পরবর্তী বক্তৃতায় বিশদ বিবরণ দেবো